সুতরাং এখন আমরা পাই যে এটি একটি খুব আকর্ষণীয় জিনিস ইম্পালস প্রতিক্রিয়া নিয়ে এবং সেখানে অনেক বিকল্প উপস্থাপনা সম্ভব আছে তাই আমরা কি নির্ণয় করেছি আমরা একটি বন্ধ গঠন সমাধান বার করেছি এবং তার উপরে আমি খালি একটা জিনিস দেখাতে চাই যদি আমি এইখানে এই ফাংশান আঁকতে চাই তাহলে এটি কি রকম হবে ধরা যাক যে আমি এখানে আঁকতে চলেছি এটি আমার x অক্ষ এবং এটাকে x' বলা যাক এটি হলো 0 সুতরাং x x′ এর জন্য এটি কি রকম দেখতে হয় দুটোই কি সরলরেখা ঢাল ঋণাত্মক না কি ধনাত্মক ছাত্র ঋণাত্মক ঋণাত্মক কারণ x′ l সুতরাং এটি একটি রেখা ছাত্র এই ভাবে নিচে যাচ্ছে এবং অন্য পদটি ছাত্র 1 বিভক্ত l অতএব অন্য পদটি x এবং x l হল ঋণাত্মক x l কিন্তু এটি আবারও একটি সরলরেখা এবং এটির ঢাল হল ছাত্র l1 সঠিক কিন্তু এটি ধনাত্মক হবে সুতরাং এটি একটি ক্রমবর্ধমান ফাংশান হবে এদিকে দেখো আশা করি সবাই একমত ছাত্র স্যার সুতরাং তোমরা মিলিয়ে দেখতে পারো x x′ বসাও কি পাবে দুদিকেই একই সম্পর্ক পাবে এবং এটি একটি ঋণাত্মক মান সুতরাং এখানে তোমরা এটি পাও অতএব আমি একটি ফাংশন পেয়েছি যা দেখতে ধারাবাহিক ছাত্র তার মানে কি যে G এর একটি সসীম মান আছে এবং কোন সিঙ্গুলারিটি নেই x x′ তে কোন সিঙ্গুলারিটি নেই G তে কিন্তু G' দেখো G এর দুদিকেই ধারাবাহিক কিন্তু G এর ডেরিভেটিভ এর বাঁ দিকে এবং ডান দিকে দেখো ডেরিভেটিভ এ কোন ধারাবাহিকতা নেই যা আমরা মূলত সম্পর্কেই দেখতে পেয়েছিলাম তাই ডেরিভেটিভ ধারাবাহিক না সুতরাং সমাধানের দিকে তাকিয়ে আমি যা পেলাম তা হল যে এটি ধারাবাহিক এটা থেকে তুমি কি বলতে পারবে যে এটির সসীম শক্তি আছে শক্তি অনন্ত অবধি যাচ্ছে না শক্তি সসীম সুতরাং সসীম শক্তি সংকেত আবার সেগুলি বর্গ ইন্টিগ্রেশন সম্ভব অতএব এই বর্গ ইন্টিগ্রেশন সংকেত গুলির একটি খুব ভাল বৈশিষ্ট্য কি আবার আমরা এটা সংকেত এবং সিস্টেমে পড়েছি এটি একটি বন্ধ ডোমেন 0 থেকে l সঠিক অতএব এই G লেখার একটি সম্ভাব্য উপায় কি আমি কি এটিকে ফুরিয়ার ক্রম হিসেবে লিখতে পারি সঠিক 0 থেকে l ডোমেইনে এই সংকেতের সসীম শক্তি আছে তাই এটিকে ফুরিয়ার ক্রম দ্বারা লেখা যেতে পারে এই ফুরিয়ার ক্রম কি আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি এর সাইন এবং কোসাইন এর রৈখিক সমাহার এখন এই ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি হলো স্থান সংক্রান্ত ফ্রিকোয়েন্সি দড়িটা এরকম হতে পারে এটি এরকম হতে পারে অথবা এরকম পূর্ণসংখ্যা গুণিতক সুতরাং এটি আমার 0 এবং সীমানা শর্তের দিকে তাকিয়ে তুমি কি বলতে পারবে কোন পদ গুলি শূন্য হবে ছাত্র হ্যাঁ স্যার শূন্য নয় ছাত্র 0 একদম ঠিক এখানে খালি সাইন পদ গুলি থাকবে কারণ কোসাইন পদগুলির প্রশস্ততা শূন্য হবে না 0 এবং l এ অতএব আমি একেবারেই বলতে পারি যে এটি 0 এবং l এর মধ্যে থাকবে এবং এটি একটি সাইন ফাংশন হবে সুতরাং আমি এটিকে ফুরিয়ার ক্রম এর রূপে nsinnπxl লিখতে পারি ঠিক আছে এখন বাঁদিকে আমার একটি ফাংশন আছে x এবং x' এর ডান দিক দেখে মনে হচ্ছে একটি ফাংশন কেবলমাত্র x এর সুতরাং x' এর উপর নির্ভরতা আসছে কোথা থেকে ছাত্র গুণাঙ্ক গুণাঙ্ক গুণাঙ্ক হবে x' এর উপর নির্ভরশীল তাই এটিকে anx′ ভাবে লেখা যাক এটি হলো সবচেয়ে সাধারণ সম্ভাব্য উপায় লেখার কারণ বর্গ ইন্টিগ্রেশন সংকেত যা আমার আছে এখন আমাদের পরের ধাপ হচ্ছে এই a' গুলির মান নির্ধারণ করা তাই আমার একটি ডিফারেনশিয়াল সমীকরণ আছে আমি কি করতে পারি এর জায়গায় বসাবো সুতরাং দ্বিতীয় ডেরিভেটিভ কি হবে তাহলে সাইন এর প্রথম ডেরিভেটিভ আমাকে কি দেবে ছাত্র কোসাইন কস আরেকটা ডেরিভেটিভ আমাকে আবার সাইন দেবে আমি এক এক করে প্রত্যেক পদে এটি প্রয়োগ করতে পারি সুতরাং বাঁ দিকটা হয়ে যাবে একটি সমষ্টি n সমান 1 থেকে অনন্ত এবং আমরা কি পাব ছাত্র n2 n2π2 l2 an x' sinnπxl δ xx' ফুরিয়ার ক্রমে শেখা সব কৌশল এখানে ব্যবহৃত হয়েছে an পাওয়ার জন্য আমার কি করা উচিত ছাত্র xx' xx' আমাকে সাহায্য করবে না ছাত্র আপনি গুণ করতে পারেন কি দিয়ে গুণ ছাত্র δ না ছাত্র ডেল্টা সাইন না ফুরিয়ার ক্রম হ্যাঁ ওর কাছে সঠিক উত্তর আছে ছাত্র sinnπ একদম ঠিক সুতরাং বিভিন্ন সাইন এর মধ্যে অর্থগণালিটি অতএব যেই সম্পর্ক আমার কাছে আছে যদি আমি এটা নিই তাহলে sinmπxl এবং sinnπxl এই দুটি হলো অর্থগণাল ফাংশন মধ্যবর্তী স্থানে সুতরাং অর্থগণালিটি আমাদের বলবে যে এটি তোমার সমান হতে চলেছে অতএব আমি এই হিসেব করেছি এবং আমি l2 পাব যদি mn এবং 0 যদি m ≠ n ছাত্র ঠিক আছে সুতরাং আমি দুদিকেই গুণ করতে পারি sinmπxl দিয়ে এবং তারপর ইন্টিগ্রেশন করতে পারি 0 থেকে l পর্যন্ত অতএব ডানদিকটা কি হবে চলো বাম দিক দিয়ে শুরু করা যাক বাঁ দিকে যা হয় কোন পদটি থাকবে আমি sinmπxl দিয়ে গুণ করছি সমীকরণের দুদিকেই এবং ইন্টিগ্রেশন করছি 0 থেকে l কোন পদ থাকবে ছাত্র m am সঠিক অতএব বাঁ দিকটা m2π2l2 amx′ × হয়ে যাবে এবং ডান দিক কি দিতে চলেছে ছাত্র sinπ sinmπ ছাত্র x′ x′l সুতরাং আমি am পেয়েছি তাই আমি am পেয়েছি এবং তারপর কি করবো আমি আমি এই সম্পর্কে আবার বসাই এই সমীকরণে একমাত্র জিনিস যেটা অজানা ছিল সেটা হচ্ছে an যা আমি এখন বার করে ফেলেছি অতএব আমি কি পাই এটি অন্তিম সম্পর্ক ঠিক আছে তাই এখানে তুমি দেখতে পাচ্ছো যে কোন একটি কেটে যাচ্ছে কিনা সেই কারণেই এটি হচ্ছে 2l2 1n2 পদগুলি এখানে আছে সুতরাং এখন তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো কেন আমরা এরকম নিয়েছি এটি দেখতে খুবই জটিল আমার আগের গঠনের তুলনায় এটি দেখতে অনেক বেশি সহজ এবং সরল সুতরাং কিভাবে জানো এবং এটি দিয়ে আমি আমার মডিউল শেষ করবো ওখানে এই আলোচনা দিয়ে যে কিভাবে আমরা জানব কোন রূপ আমরা মনোনয়ন করব সুতরাং এটি হলো ক্রম রূপ এবং ওটি ছিল বন্ধ রূপ কোন রূপ আমরা নেব ছাত্র x এর কোন গঠন একদমতাই মনে রাখ যে শেষ সমাধানটি এখানে দেওয়া আছে ইন্টিগ্রাল G এবং F এর এখন f এর গঠনের ধরনের উপর ভিত্তি করে এটির মান বার করা সহজ হবে উদাহরণ স্বরূপ যদি F এর গঠন ও sinkπxl ধরনের হত তাহলে ইন্টিগ্রেশনটা খুব সহজ আমি মনে করি এটি অর্থগণালিটি এবং এই ইন্টিগ্রেশন হবে সহজ এবং এই সব পদগুলি চলে যাবে এবং আমার কাছে খালি একটি পদ থাকবে এটি হবে একদম নির্ভুল হিসেব নিকেশ অন্যদিকে যদি আমি আগের গঠন ব্যবহার করে থাকি তাহলে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে x গুণ sin x এর এবং সব ইন্টিগ্রেশনগুলি করতে হবে দুটোই আমাকে একই উত্তর দেবে কারণ এটি একই ফাংশন কিন্তু আমাদের মনে রাখা উচিত এই শেষ স্লাইড থেকে তা হল গ্রীন এর ফাংশনের অনেক ধরনের চরিত্রায়ন থাকতে পারে বন্ধ রূপ অথবা ক্রম রূপ আমরা সমস্যার উপর ভিত্তি করে নিজেদের পছন্দমত গঠন নিয়ে নেব আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে গণনা কমানো অতএব যাহাই আমাদের সেটি পেতে সাহায্য করবে হ্যাঁ কারণ এই দড়ি কেবল আমাদের x স্থানাঙ্ক এ আছে সুতরাং এটি ফুরিয়ার ক্রম হতে চলেছে x এর পদে কেবল কিছু গুণাঙ্ক সমেত যাহা x এর উপর নির্ভর করে না অতএব একমাত্র জিনিস যা বাকি আছে তা হল x' ছাত্র সুতরাং এই সমষ্টিতে n সমান 1 থেকে অনন্ত ছাত্র হ্যাঁ সঠিক তাই এটি অনন্ত হবে খেয়াল করানোর জন্য ধন্যবাদ এবং সমষ্টি করা হচ্ছে n এর উপর এখানে কোন i নেই ছাত্র স্যার হ্যাঁ ছাত্র এখন এই ক্রমের সমাধান কি মিলিত হচ্ছে এটি একদম ওটার সাথে সমান এবং ওটার সাথে গিয়ে মিলিত হচ্ছে ছাত্র কখন আমরা কোন মানের জন্য না কারণ এটি একটি অনন্ত ক্রম এর সমষ্টি ছাত্র ফুরিয়ার ক্রম অতএব ফুরিয়ার ক্রম তাই তুমি যদি সসীম সংখ্যক পদ রাখ তাহলে এটি ঠিক ওটার সমান হবে না কিন্তু তুমি দেখতে পাবে এই পদগুলি ক্ষয় হতে শুরু করে সেখানে 1n2 পদ আছে তুমি যত উপরে যাওয়া শুরু করবে তত বেশি ক্ষয় হতে শুরু হবে আমরা গ্রীন এর ফাংশন নিয়ে আমাদের আলোচনা চালিয়ে যাব আমরা দেখেছি 1 D গ্রীন এর ফাংশন ঠিক আছে সুতরাং আমি এখন যা করবো 2 D গ্রীন এর ফাংশন এ যাওয়ার আগে কিছু সাধারণ চরিত্র সংক্ষেপে বিবরণ করব যা গ্রীন এর ফাংশন মেনে চলে অতএব এটি হলো একটি গ্রিনের ফাংশন যা আমরা গতকালের ক্লাসে দেখেছি তাই তোমরা জানো যখন আমি এটিকে গ্রাফ এ আঁকি এরকম দেখতে হয় x প্রাইম এবং এটি হল আমার x প্রাইম সুতরাং এগুলো বৈশিষ্ট্য যা তোমরা দেখবে অতএব প্রথমটি হলো গ্রীন এর ফাংশন যার বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলছি তাই যদি আমরা সমশ্রেণীভুক্ত ডিফারেন্সিয়াল সমীকরণের দিকে দেখি সমশ্রেণীভুক্ত ডিফারেনশিয়াল সমীকরণ মানে ডান দিকটা ছাত্র 0 0 সঠিক অতএব এই গ্রীন এর ফাংশন এটি মেনে চলে আমরা কি বলতে পারি যেভাবে আমরা এই ফাংশন নির্ণয় করেছি যা হলো মূলত দেখে আমরা ওই xx' বিন্দু কে বাদ দিয়েছি এবং এটিতে উৎপন্ন হয়েছে সুতরাং এই সমশ্রেণীভুক্ত ডিফারেনশিয়াল সমীকরণ গ্রীন এর ফাংশন দ্বারা মানা হয় যা সাধারণ পদ্ধতি ব্যবহার করবো আমরা তৈরি করতে এই ফাংশনের ধরনের দিকে তাকিয়ে তুমি কি বলতে পারবে এর বৈশিষ্ট্যের ব্যাপারে কিছু x x′ এর ভিত্তিতে আমি যদি x এবং x' অদল বদল করি সব জায়গায় আমি কি একই ফাংশন পাবো হ্যাঁ ঠিক কারণ ঘটনা 1 ঘটনা 2 হয়ে যাবে এবং ঘটনা 2 ঘটনা 1 হয়ে যাবে এবং আমি একই জিনিস পাবো সুতরাং এটি x এবং x' এর ভিত্তিতে প্রতিসম অপর জিনিস যা আমি বলেছি তা হল এই ক্ষেত্রে আমাদের কি ধরনের সীমানা শর্ত আছে সীমানা শর্তগুলি কোনও দিক দিয়ে সমশ্রেণীভুক্ত আমরা বলেছিলাম দড়িটা দুই প্রান্তেই বাঁধা আছে সুতরাং এটি সমশ্রেণীভুক্ত সীমানা শর্ত যেখানে ক্ষেত্রের স্থানচ্যুতি হল 0 দুই প্রান্তেই অতএব যদি আমি বলি যে এটি সমশ্রেণীভুক্ত সীমানা শর্ত মানছে তাহলে তিনটি শর্ত অন্য শর্তটি হলো আমাদের চারটে পরিবর্তনশীল আছে এবং 4 নম্বর কৌশল যা আমরা ব্যবহার করেছিলাম পরিবর্তনশীল পরিত্যাগ করার জন্য সেটি কি ছিল ছাত্র ধারাবাহিকতা হ্যাঁ ধারাবাহিকতা অতএব আমি বলতে পারি যে এটি ধারাবাহিক এবং xx' এটি কি ডিফারেনশিয়েট করা যাবে ছাত্র ডিফারেন্সিয়াল সমীকরণ পরিতৃপ্ত করছে সব বিন্দুতে x ছাড়া এটি হলো প্রথম বিন্দু ছাত্র এটি সব জায়গায় নেই মানে ওই বিন্দুতে সিঙ্গুলারিটির বিন্দুতে কিছু সমস্যা আছে বলা মুশকিল যে ডান দিকটা অনন্ত কিনা তুমি বাম দিক সম্পর্কে কি বলবে কিন্তু আমরা পরবর্তী উদাহরনে দেখব কিছু ঘটনা যেখানে একটি গ্রিন এর ফাংশন তৈরি করব যার একটি সিঙ্গুলারিটি আছে এবং যে বাকি সব বৈশিষ্ট্য গুলো মেনে চলছে এবং এটি একটি সমস্যার উপর নির্ভরশীল এবং এটি আরেকটি অংশ ধারাবাহিক কিন্তু ডিফারেনশিয়াল নয় এবং সেটাই আমি উদাহরণস্বরূপ বলতে পারি G' এর আছে ঠিক আছে এগুলি হল কিছু ধরনের সহজ পর্যবেক্ষণ যা আমরা গ্রীন এর ফাংশনের গঠনের উপর তাকিয়ে পাই এবং আমরা কিভাবে এটি নির্ণয় করেছি মূলত এটি একটি পর্যালোচনা আমরা এতক্ষণ যা করেছি তার ঠিক আছে সুতরাং এটি একটি সহজ ঘটনা গ্রীন এর ফাংশনের একটি মাত্রার আমাদের খুব একটা অসুবিধা হয়নি কোনও ধ্রুবক বার করার জন্য